সেল কালচারের বক্তৃতাক্রমে আবার স্বাগতম শেষ ক্লাসে আমরা মায়েলিনেশন নিয়ে আলোচনা করছিলাম তাহলে আজকে আমরা প্রথম যে জিনিসটা করব তা হলো আমরা কিভাবে পেরিফেরাল সিস্টেম এবং সেন্ট্রাল সিস্টেমে মায়েলিনেশন ঘটে সেই সম্পর্কে আলোচনা করব এবং এই দুই ক্ষেত্রে মায়েলিনেশনের ভিন্ন ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায় যদি তোমরা পেরিফেরাল নিউরন কালচার করো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনের তুলনায় সম্পূর্ণ আলাদা দৃষ্টান্ত অনুসরণ করতে হবে আমরা ষষ্ঠ সপ্তাহের দ্বিতীয় লেকচারে আছি এটা হলো একটা নিউরোন এখন পেরিফেরাল নিউরোনের ক্ষেত্রে শরীরের মধ্যে যখন এই নিউরোনগুলো গঠিত হয় তখন যেভাবে মায়েলিনেশন ঘটে তা হলো এই সোয়ান কোষগুলো এক্সন এবং ডেনড্রনে এসে পৌঁছায় কারণ তোমরা এই জায়গাতেও মায়েলিনেশন ঘটতে দেখো মায়েলিনেশনের সাথে জড়িত এই সোয়ান কোষগুলি হলো এক ধরনের গ্লিয়াল কোষ এরা কোষদেহ বরাবর বা প্রবর্ধকগুলো বরাবর পৌঁছাতে পারে এখন এই জায়গায় এই কোষগুলো কি করবে তারা এই জায়গায় পৌঁছে অনেকটা এইভাবে বিভাজিত হবে বিভাজিত হওয়ার পর এই কোষগুলো এক্সনের নিচের দিকে চলে যায় এবং এক্সনকে পরিবেষ্টিত করে ফেলতে বা চারপাশে একটা আবরণ তৈরি করতে চেষ্টা করে উদাহরন হিসাবে ধরা যাক যদি এটা একটা এক্সন হয় তাহলে সবার প্রথমে এই কোষগুলো বিভাজিত হবে এবং এদের মধ্যে কিছু কিছু কোষ নিচের দিকে চলে যাবে এবং ধীরে ধীরে এক্সনকে আবৃত করে দেবে এটা অনেকটা মুঠো করে ধরার মতো হয় এবং এরপর কি ঘটে ওই ভাবে সম্পূর্ণ আবরণ তৈরি করা এক একটি কোষ মায়েলিন বেসিক প্রোটিন বা MBP নিঃসরণ করা শুরু করে এই কোষগুলির দ্বারা নিঃসৃত মায়েলিন প্রোটিন এগুলোর চারপাশে মায়োলিন সিদ্ গঠন করে এবং এই কোষগুলোর বেশিরভাগই নিজেদের আইডেন্টিটি হারিয়ে ফেলে তাহলে প্রাথমিকভাবে এই কোষগুলো এই ধরনের হয় এবং অবশেষে তারা অনেকটা এই ধরনের জিনিসে রূপান্তরিত হয় দেখে মনে হয় যেন কোষ পর্দার বাউন্ডারিগুলো একে অপরের সাথে মিশে গেছে এর গঠন অনেকটা চাদরের মতো হওয়ায় একে মায়োলিন সিদ্ বলা হয় এবং এই সিদ্ মায়েলিন বেসিক প্রোটিনগুলোর সাহায্যে এক্সনের সাথে আটকে থাকে এখন তোমরা পেরিফেরাল নিউরনগুলোকে কালচার করতে চাও কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে তোমরা কীভাবে তা অর্জন করতে পারো তোমরা ভেবে দেখো তোমরা কীভাবে এই কাজটা সম্পন্ন করবে এখন আমি তোমাদেরকে দুটো কেস স্টাডি দেব তোমরা কিন্তু অ্যাডাল্ট হিপোক্যাম্পাল কোষের কথা ভুলে যেও না আমরা সেই দিকেই এগোচ্ছি কিন্তু এই ব্যাপারে আলোচনা করার আগে আরো অন্যান্য জিনিস রয়েছে যেগুলো আমি মনে করি যে তোমাদের ভাবা উচিত কেন এই ধরনের সেল কালচার মডেল এতটা গুরুত্বপূর্ণ এই একটি সমস্যা আমাদের বেশ কিছু সময় ধরে চিন্তিত রেখেছিল এবং আমি আমার এক খুব কাছের বন্ধু যে ইনভিট্রো কালচারে মায়েলিনেশন সিট গঠন করার পদ্ধতি আবিষ্কারে অগ্রণী ভূমিকা পালন করেছে তার সাথে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত ভাগ্যবান তার নাম হলো জন অওয়েন স্যামসে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডায় আমি তার সাথে কাজ করবার সুযোগ পেয়েছিলাম এবং তিনি তাঁর থিসিসে অন্যান্য অনেক সমস্যার সাথে এই সমস্যাটিরও সমাধান করেছিলেন তাহলে সে কিভাবে এই কাজটি করেছিল সে যেভাবে এই কাজটি করেছিল আমি তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে চলেছি যে পদ্ধতিতে জন এই সমস্যার সমাধান করেছিল তা অত্যন্ত মজাদার তাহলে পেরিফেরাল নিউরোনের উৎস গুলো কি কি আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা ট্র্যাক হারিও না আমি কোর্সের প্রধান বিষয় থেকে কিছুটা সরে আসছি যাতে আবার একটা মজবুত দৃষ্টিভঙ্গির সাথে তোমরা ফিরে আসতে পারো অ্যাডাল্ট নিউরোনের রিজেনারেশন সংক্রান্ত বেশকিছু অত্যন্ত মুশকিল সমস্যার সমাধান করার আগে এবং কিভাবে একটা কালচার ডিসে আমরা আমাদের ড্রাগ আবিষ্কারের অর্থনৈতিক বোঝাকে কমিয়ে আনতে পারি প্রভৃতি বিষয় ভাবার জন্য আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখন কিভাবে এই সমস্যার সমাধান হলো সেই ব্যাপারে আবার ফিরে যাওয়া যাক তাহলে প্রথমে শিরোনামটি হলো একটা ডিসে পেরিফেরাল নিউরনের মায়েলিনেশন ঘটানো দ্বিতীয়ত কেন মায়েলিনেটিং ডিজঅর্ডার স্ক্লেরোসিস যেসব ক্ষেত্রে এই মায়েলিনেশনগুলো বিনষ্ট হয়ে যায় সেসব ক্ষেত্রে ইনভিট্রো টেস্ট বেড ব্যবহার করা হয় তাহলে এগুলো সম্পর্কে কি এবং কেন তোমাদেরকে জানতে হবে এরপর কিভাবে তোমরা এগুলোকে অর্জন করবে এখন পরবর্তী 15 মিনিট আমরা এই নিয়েই আলোচনা করতে চলেছি তোমরা কিভাবে এই ধরনের একটা টেস্ট বেড তৈরি করতে পারো এই বিষয়ে ভাবার আগে কি কি pre requisite বা পূর্বশর্তের প্রয়োজন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক আমরা পেরিফেরাল নিউরোন নিয়ে কাজ করতে চেষ্টা করছি এই পেরিফেরাল নিউরোনের সবথেকে সহজ উৎস হলো ডর্সাল রুট গ্যাংগ্লিওনিক নিউরন এই নিউরনগুলো হলো সেনসরি নিউরণ তাহলে এটা হলো অন্যতম pre requisite যা আমাদের প্রয়োজন এবং তোমরা কীভাবে এই ডর্সাল রুট পেতে পারো সবথেকে সহজলভ্য মডেল এবং যা নিয়ে আমরা বহু বছর কাজ করে এসেছি তা হলো rat বিশেষ করে এমব্রায়োনিক rat অর্থাৎ E14 সাধারণত rat এর ক্ষেত্রে কুড়ি থেকে তিরিশ দিনের গর্ভাবস্থা দেখা যায় তাহলে তোমরা E14 ডর্সাল রুট গ্যাংগ্লিয়া থেকে এটি সংগ্রহ করতে পারো আমরা অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে এটি করার চেষ্টা করছি না কারণ E14 এমব্রায়োনিক নিউরন দিয়েই প্রথমে চেষ্টা করা উচিত এখন এই E14 থেকে তোমরা কি উপায়ে আইসোলেট অর্থাৎ বিচ্ছিন্ন করবে অর্থাৎ আমাদেরকে এখানে এক ব্যবচ্ছেদজনিত সমস্যার সম্মুখীন হতে হবে ব্যবচ্ছেদের ক্ষেত্রে সমস্যা হলো তোমরা একটা এমব্রায়ো নিয়ে কাজ করছ যা অত্যন্ত ছোট আকারের হয় তাহলে প্রথমে তোমাদেরকে স্পাইনাল কর্ডকে আইসোলেট করতে হবে এবং এটা এক ধরনের মাইক্রো সার্জারি স্পাইনাল কর্ডের চারপাশে তোমরা ডর্সাল রুট গ্যাংগ্লিয়নের উপস্থিতি দেখতে পাবে এবং খুব সতর্কভাবে সার্জিক্যাল বিচক্ষণতা ব্যবহার করার মাধ্যমে এই ডর্সাল রুট গ্যাংলিয়াগুলোকে আলাদা আলাদাভাবে আইসোলেট করতে হবে কারণ এগুলো হলো পৃথক পৃথক গ্যাংলিয়ন এখন তোমাদের কাছে কালেকশন বাফার রয়েছে তোমাদের কাছে এই ডর্সাল রুট গ্যাংগলিয়ন বা DRG রয়েছে এখন এই DRG গুলোকে উৎসেচকের সাহায্যে ডিসোসিয়েট করতে হবে তোমরা ট্রিপসিন ব্যবহার করে এই এনজাইমেটিক ডিসোসিয়েশন সম্পন্ন করতে পারো অথবা যদি তোমরা খুব দক্ষ হয়ে থাকো তাহলে তোমরা এগুলিকে ম্যানুয়ালি ডিসোসিয়েট করতে পারো কিন্তু ম্যানুয়ালি করার ক্ষেত্রে তোমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই এই এনজাইমেটিক ডিসোসিয়েশনের জন্য ট্রিপসিন ব্যবহার করা হয় তোমরা প্যাপাইনও ব্যবহার করতে পারো কিন্তু ট্রিপসিন ব্যবহার করা অত্যন্ত লাভজনক যদি তোমরা ট্রিপসিন ব্যবহার করো তাহলে তোমাদেরকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বিক্রিয়াটিকে থামিয়ে দিতে হবে এবং ট্রিপসিন ইনহিবিটর ব্যবহার করতে হবে কারণ ট্রিপসিন কোষগুলোর ক্ষতি করে দিতে পারে তাহলে বিক্রিয়াটি যে সংঘটিত হচ্ছে তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে যখন আমরা এই ধরনের গ্যাংগলিয়নগুলোর ব্যাপারে আলোচনা করি এই গ্যাংগলিয়নগুলো প্রকৃতপক্ষে প্রচুর সংখ্যক কোষ যেগুলো সেখানে উপস্থিত রয়েছে সুতরাং তোমরা যখন ট্রিপসিন যোগ করছো তোমরা এই কোষগুলোর মধ্যে এইভাবে প্রবেশ করে সেগুলোকে পরস্পর থেকে আলাদা করতে চাইছো এর ফলে আমরা সিঙ্গেল সেল সাসপেনশন পাচ্ছি সুতরাং এগুলো হলো তোমাদের E14 DRG নিউরন কারণ তোমরা যদি আরও এগোতে চাও তাহলে সেক্ষেত্রে সোয়ান কোষের সংখ্যা অনেক বেড়ে যাবে তাহলে যে উল্লেখযোগ্য বিষয়টি এখানে লক্ষ্য করতে হবে তা হলো এই DRG এর ক্ষেত্রে প্রথম যে কোষগুলো গঠিত হয় সেগুলো হলো সেনসরি নিউরণ এরপর যখন সেনসরি নিউরণগুলো গঠিত হয়ে যায় তখন একই সাথে সোয়ান কোষগুলোও গঠিত হতে থাকে এবং তারা আবরণ গঠন করে এই আবৃত করার পদ্ধতি এবং আবৃত করার জন্য সোয়ান কোষগুলোর বিভাজন সমান্তরাল ভাবে চলতে থাকে তাহলে সিঙ্গেল সেল সাসপেনশন পাওয়ার পর তোমাদের pre requisite এর প্রথম সেট তৈরি হয়ে গেল অর্থাৎ এখন তোমাদের কাছে পেরিফেরাল নিউরোন মজুদ রয়েছে কিন্তু এরপর তোমাদের আরও একটি জিনিসের প্রয়োজন দ্বিতীয় যে জিনিসটি তোমাদের প্রয়োজন তা হলো সোয়ান কোষ কারণ তুমি এক্ষেত্রে মায়েলিনেট করতে চাইছো এবং এক্ষেত্রে তুমি পেরিফেরাল মায়েলিনেশন করবে সুতরাং এই কাজটি করবার জন্য তোমাদের সোয়ান কোষের একটা উৎস প্রয়োজন কিন্তু আমি এক্ষুনি উল্লেখ করলাম যে তোমরা E14 কে উৎস হিসাবে ব্যবহার করছ এবং এক্ষেত্রে সোয়ান কোষগুলো সঠিক ভাবে গঠিত হয় না সুতরাং এর অর্থ হলো সোয়ান কোষগুলোকে আইসোলেট করবার জন্য উৎস হিসাবে পূর্ণবয়স্ক প্রাণীকে ব্যবহার করতে হবে তাহলে তোমাদের উপায়গুলি হলো তোমরা অ্যাডাল্ট থেকে সোয়ান কোষ পেতে পারো কিন্তু এটি সঠিকভাবে প্রযোজ্য হয় না এছাড়া তোমরা আর কি করতে পারো তোমরা উৎস হিসাবে P1 বা P4 rat কে নিতে পারো এই P1 বা P4 বলতে কী বোঝায় আমি তোমাদেরকে বলেছিলাম যে 23 দিন পর্যন্ত গর্ভাবস্থা স্থায়ী হয় এরপর যখন এরা জন্মায় তখন P0 হিসেবে চিহ্নিত করা হয় অর্থাৎ এই দিন তারা জন্মগ্রহণ করেছে এবং এরপর P1 P2 অর্থাৎ পোস্টন্যাটাল তাহলে জন্মের পরে P1 বা P2 বা P4 অর্থাৎ অতিক্ষুদ্র rat গুলিই হলো সোয়ান কোষের শ্রেষ্ঠ উৎস এখন তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো কিভাবে এইসব কিছু জানা গেল বিগত 100 বছর বা 50 60 বছর ধরে এইসব বিষয় নিয়ে কাজ হয়ে চলেছে অর্থাৎ এটা একটা দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে এসেছে আজকে আমাদের এই সম্পর্কে বেশ কিছু ধারনা রয়েছে যে কিভাবে আমরা সেই সমস্ত কোষগুলোকে পেতে পারি যেগুলো মায়েলিনেট করতে চলেছে ইত্যাদি এই সমস্ত ধারনাই এই কোষগুলি সংক্রান্ত ইনভিট্রো ডেভলপমেন্ট বায়োলজির বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণার দ্বারা গঠিত হতে পেরেছে আমাদের এখন একটা ধারণা রয়েছে যে কোন সময়ে এই কোষগুলো আবির্ভূত হয় এবং কিভাবে আমরা ডেভেলপমেন্টাল বায়োলজির তথ্যগুলোকে কাজে লাগিয়ে একটা ইনভিট্রো সেটআপ গড়ে তুলতে পারি সুতরাং যে কোনো ধরনের সেল কালচারের ক্ষেত্রেই ক্রমবিকাশের সমস্যাগুলো সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন তা না হলে সমস্যার সম্মুখীন হতে হবে আমি জানি কিন্তু সঠিকভাবে জানিনা এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হবে তোমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে যে সমস্ত প্রাথমিক উন্নতি ঘটে চলেছে সেগুলো সম্পর্কে জানতে হবে আমার এখনো মনে আছে আমরা ভাবতাম যদি আমরা ওই নির্দিষ্ট বয়সের থেকে সোয়ান কোষগুলোকে সংগ্রহ করতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময়ের অগ্রগতি আমাদেরকে তা করতে অনুমতি দেয়নি সেজন্য আমাদেরকে অন্য প্রাণী বা অন্য প্রাণী গোষ্ঠীর থেকে সোয়ান কোষগুলোকে সংগ্রহ করতে হতো তাহলে এখন এটা হলো সোয়ান কোষ আইসোলেট করবার জন্য তোমাদের দ্বিতীয় উৎস এখন তোমরা সোয়ান কোষ পেয়ে গেছো যেগুলো অনেকটা এই ধরনের আকৃতি বিশিষ্ট হয় আমরা যখন সোয়ান কোষগুলো সম্পর্কে আলোচনা করি তখন খুব মজাদার বিষয় হলো এই কোষগুলো হলো বিভাজনক্ষম কোষ এগুলো এক ধরনের গ্লিয়াল কোষ অন্যদিকে আমরা যে নিউরনগুলো নিয়ে কাজ করছি সেগুলো হলো নন ডিভাইডিং অর্থাৎ এরা বিভাজিত হয় না এখন যদি তোমরা কালচারের মধ্যে একটা নন ডিভাইডিং কোষকে একটা ডিভাইডিং কোষের সাথে রাখ এবং তোমরা যদি বিভাজনক্ষম কোষগুলো যাতে তাদের বিভাজনকে বন্ধ করে রাখে তা নিশ্চিত করে না দাও তাহলে এই বিভাজনক্ষম বা ডিভাইডিং কোষগুলো নন ডিভাইডিং কোষগুলোর সংখ্যাকে ছাপিয়ে যাবে এবং এই সংখ্যায এতটাই বেশি হবে যে এই সমস্যার সমাধান করা মুশকিল হয়ে পড়বে এমনকি তোমরা নন ডিভাইডিং কোষগুলোকে খুঁজে পর্যন্ত পাবেনা তাহলে কিভাবে এ সমস্যার সমাধান সম্ভব সমাধানের একটা উপায় হল প্রথমে এই সমস্ত কোষগুলোকে অর্থাৎ নন ডিভাইডিং কোষগুলোকে প্রথমে তোমাদেরকে প্লেট করতে হবে তাহলে তোমাদের কাছে একটা ডিস রয়েছে এবং এই উপায়ে আমরা সমস্যার সমাধান করব তাহলে তোমরা এই পেরিফেরাল ডর্সাল রুট গ্যাংগলিওনিক নিউরনগুলোকে একটা ডিসে প্লেট করেছ প্রায় 24 ঘন্টা পর তোমরা দেখতে পাবে যে তারা প্রবর্ধকগুলোকে বর্ধিত করা শুরু করেছে এবং এরপর এই প্রবর্ধক গুলোর মধ্যে একটি আকারে একটু বেশি বড়ো হয়ে উঠবে এবং এক্সন গঠন করবে তোমাদেরকে এই অংশটি সম্পন্ন হতে দিতে হবে তাহলে এখন তোমাদের সামনে প্রবর্ধকগুলো রয়েছে এবং তোমরা যদি এগুলোকে একটি নির্দিষ্ট জিওমেট্রি অনুসরণ করার জন্য প্যাটার্ন করতে পারো তাহলে তা খুবই ভালো হয় এখন যখন এই কোষগুলো বৃদ্ধি পাচ্ছে তখন দুই তিনদিন পর সোয়ান কোষগুলোকে নিয়ে আসার উপযুক্ত সময় তাহলে এই সবকিছুই তোমরা E14 অর্থাৎ অবিভাজিত কোষগুলোর থেকে অর্জন করছো তাহলে এই কোষগুলো এখন নিজেদের প্রবর্ধকগুলোকে গঠন করেছে এই পর্যায়ে তোমরা সোয়ান কোষগুলোকে যোগ করতে চলেছ তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি আমরা এই বিষয়ে আলোচনা চালিয়ে যাব এরপর কি ঘটছে এবং কিভাবে আমরা অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরনে এই কাজ সম্পাদন করতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করব কারন বেশকিছু সংযোগ অনুপস্থিত থেকে গেছে